স্বাগতম আমরা কিভাবে কভার স্লিপকে প্রসেস করতে পারি সেই নিয়ে আলোচনা করছিলাম এটা অত্যন্ত জটিল কারণ বেশিরভাগ কভার স্লিপ সাপ্লায়াররাই দাবি জানায় যে কভার স্লিপ গুলি অত্যন্ত উচ্চ মানের কাঁচ দিয়ে তৈরি ইত্যাদি কিন্তু অনেক বছরের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি যে তোমাদেরকে কিছু ট্রিটমেন্ট করে নিতে হবে তোমরা প্লাজমা ক্লিনিং করতে পারো বা অ্যাসিড ক্লিনিং করতে পারো প্লাজমা ক্লিনিং এর জন্য একটা প্লাজমা সেটআপের দরকার পড়বে কিন্তু প্লাজমা ক্লিনিং এরও আগে একটি ভালো অভ্যাস হলো নতুন বাক্স হাতে পাওয়ার পর সেটির ব্যাচ্ নাম্বার কোথাও একটা লিখে রাখা যাতে তোমার রেজিস্টারে একটা ট্র্যাক থাকে এবং এরপরে প্রথমেই এগুলিকে সাবান জলে ডোবাতে হবে খুব সামান্য পরিমাণ সাবান নেবে এটা আমি তোমাদের বিচার শক্তির উপর ছেড়ে দিলাম আরো ভালো হয় যদি তোমরা একটা ম্যাগনেটিক স্টারার ব্যবহার করে এগুলোকে ঘুরিয়ে নিতে পারো এর ফলে সাবান কাঁচের সারফেসের সব জায়গায় ছড়িয়ে পড়তে পারবে সাবান দিয়ে ট্রিটমেন্ট করার পর তুমি কভার স্লিপ গুলোকে ধুয়ে নাও তুমি এই সাবান ট্রিটমেন্ট 5 6 ঘন্টার জন্য করতে পারো আবার সারা রাত ধরেও করতে পারো তুমি বাক্সে থাকা পুরো বাঞ্চটাই একসাথে নিয়ে নাও এরফলে তুমি অনেক দিন ধরে এগুলো ব্যবহার করতে পারবে আরো একটি ভালো কাজ হল কভার স্লিপগুলোর সারফেসকে পিরানহা সলিউশনে Refer Time 0157 কনসেনট্রেটেড HNO3 তে বা হাইড্রোজেন ফ্লুরাইড্HF এ রেখে সামান্য ইচিং করে নেওয়া এই পদ্ধতি কভার স্লিপ গুলোর সারফেস সামান্য রুক্ষ হতে সাহায্য করবে কভার স্লিপের সারফেসের এই রুক্ষতা কেন উপযোগী তা আমি প্রোটিন অ্যাবসরপশন নিয়ে আলোচনা করবার সময় বলব এখন তুমি সারফেসকে ইচ্ করে নিয়েছো সাবান দিয়ে ধোয়ার পর জল ফেলে দিতে হবে এবং কভার স্লিপ গুলোকে পিরানহা বা HF সলিউশন এর মধ্যে রেখে দিতে হবে অত্যন্ত সতর্কভাবে এই কাজ করতে হবে কারণ এই সলিউশন গুলি ছিটকানোর ফলে তুমি আহত হতে পারো সুতরাং খুব সতর্ক থাকতে হবে উপযুক্ত গ্লাভস এবং মাস্ক ব্যবহার করে তবেই এই ধরনের কাজ করতে হবে কারণ রেগুলার বায়োলজি গবেষণাগারে যেখানে নিয়মিত কেমিস্ট্রির কাজ করা হয় না সেই সমস্ত জায়গায় লোকেরা এইসব বিষয় নিয়ে খুব একটা সতর্ক থাকে না সুতরাং খুব সতর্ক থাকবে এবং চেষ্টা করবে সিঙ্ক এর কাছাকাছি থাকার এর ফলে তোমার গায়ে যদি কখনো অ্যাসিড ছিটকায় তাহলে সঙ্গে সঙ্গে তুমি তোমার শরীরের সেই অংশ ধুয়ে নিতে পারবে তবে শরীরের কোন অংশ খোলা না রাখারই চেষ্টা করতে হবে সিস্টেমে নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোজেন ফ্লুরাইড যোগ করার পর সেই জায়গা ছেড়ে চলে যাও ব্যাপারটাকে নাড়িয়ে দিতে পারলে খুবই ভালো হয় কিন্তু আবার বলছি তোমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তুমি 6 7 8 ঘন্টা বা সারা রাতের জন্য বা অর্ধেক দিনের জন্য এই জিনিসটাকে রেখে দাও এরপর অ্যাসিড বা হাইড্রোজেন ফ্লুরাইডের সলিউশন ফেলে দিতে হবে সলিউশন ফেলে দেয়ার সময়ও খুব সতর্ক থাকতে হবে এই ধরনের সলিউশন কে ফেলবার জন্য বিশেষ সেটআপ রাখতে হবে কারণ তুমি এগুলোকে সাধারণ সিঙ্ক দিয়ে ফেলতে পারো না এগুলোকে সংগ্রহ করার জন্য জেরি ক্যান বা ওই জাতীয় কিছু রাখতে হবে কারণ তুমি যদি এটা লার্জ স্কেলে করো তাহলে এই ধরণের জিনিসকে জলের পাইপ দিয়ে ফেললে তা পারিপার্শ্বিক ভূগর্ভস্থ জলকে দূষিত করে দেবে সুতরাং সতর্ক থাকো এবং এই থাম্ব রুল গুলো মেনে চলো জল দিয়ে ভালো করে একে ধুয়ে নাও এই ক্লিনিং অত্যন্ত ভালোভাবে করতে হবে বারবার করে ধুয়ে নিতে হবে এবং তারপর একটা গ্লাভস পড়ে নাও এরপর জলকে সম্পূর্ণ জিনিসটার ওপর দিয়ে গড়িয়ে যেতে দিতে হবে যাতে অ্যাসিডের কোন চিহ্ন না থাকে এরপর জল পুরোপুরিভাবে ফেলে দিয়ে 100 অ্যালকোহল দিতে হবে সুতরাং গ্লাস কভার সারফেসের ইচিং সম্পূর্ণ হলো জল দিয়ে অত্যন্ত ভালোভাবে ধুয়ে নেয়ার পর কভার স্লিপ গুলো কে এরকম একটা বীকার এর মধ্যে নিয়ে নিতে হবে এখন তুমি এর মধ্যে 100 অ্যালকোহল ঢেলে দাও এই সলিউশনকে প্যারাফিন লাগিয়ে তুমি স্টোর করে রাখতে পারো সাধারণত আমি 4° সেন্টিগ্রেডে এগুলো স্টোর করে রাখতাম এখন ধরা যাক আজকের কাজের জন্য তোমার ছটা কভার স্লিপ এর প্রয়োজন আমি তোমাকে এই সবকিছুই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এবং এই ভাবেই আগেকার দিনের অনেকে এগুলো ব্যবহার করত তাহলে একটা বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প নাও আমি স্পিরিট ল্যাম্প আঁকতে চেষ্টা করছি এখন ফরসেপ ব্যবহার করে একটা কভার স্লিপকে টেনে বার করে নাও এবং খুব সতর্ক ভাবে কভার স্লিপ টিকে ধরে এটা করো কারণ তোমার হাত পুড়ে যেতে পারে কভার স্লিপটাকে ফ্লেম দিয়ে নাও ফ্লেমটাকে ছুঁয়ো না তাহলে তুমি কভার স্লিপ গুলোকে এভাবে ধরে রাখবে এবং খুব হালকা ফ্লেম দেবে এখন ফ্লেম দেয়ার পর তুমি হয়তো সামান্য কার্বন জমে থাকতে দেখবে খুব সামান্য খুব হালকা কালো হয়ে থাকবে এই নিয়ে চিন্তিত হয়ো না কারণ সামান্য কার্বন জমে থাকা ভালো এগুলো সব কিছুই আমি অভিজ্ঞতা থেকে বলছি কোনো টেক্সটবুক বলে দেবে না যে স্পিরিট ল্যাম্প এর সাহায্যে ফ্লেম করার ফলে হালকা কার্বনের লেয়ার তৈরি হবে এই প্রক্রিয়াটি স্পিরিট ল্যাম্পে করলে ভালো হয় এখন তুমি এইসব কিছুই লামিনার ফ্লো হুডের ভিতর করছো এর মধ্যে এক ধরনের বায়ুপ্রবাহ থাকে সুতরাং তোমাকে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে তাহলে ফ্লেম দেওয়ার ফলে এটা খুব সামান্য কালো হয়ে যাবে এরপর তুমি একে একটা 15 মিলিমিটারের স্টেরাইল ডিসের উপর রাখতে পারো এই কভার স্লিপটা এখন যেকোনো ধরনের কোটিং বা অন্য যে কোন কিছুর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত সব সময় চেষ্টা করবে কার্বন কোটেড সাইডটাকে উপরে রাখতে ধরা যাক এটা তোমার কার্বন কোটেড সারফেস এই সারফেসে তুমি প্রোটিন বা যেকোনো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দিয়েছো সুতরাং এই ভাবে এটি কাজ করে তোমাকে অনেকে হয়তো অনেক কথা বলবে গ্লাস কভার স্লিপকে কখনো অটোক্লেভ করবে না তার কারণ অটোক্লেভের উচ্চ চাপ এবং আর্দ্রতার কারণে কাঁচের প্রপার্টি পরিবর্তিত হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে এর অপটিকাল প্রপার্টিও পরিবর্তিত হয়ে যায় যার ফলে পর্যবেক্ষণ করায় সমস্যার সৃষ্টি হয় এভাবে গ্লাস কভার স্লিপ গুলোকে প্রস্তুত করার পর তুমি এগুলোকে বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে কোট করতে পারো যেমন আমরা ল্যামিনিন অরনিথিন্ ইত্যাদির কথা আলোচনা করেছিলাম এছাড়াও রয়েছে কোলাজেন এবং পলি ডি লাইসিন যেটা একটা কৃত্রিম সাবস্ট্রেট অর্থাৎ এই দুটো হলো প্রাকৃতিক এবং এটি হলো কৃত্রিম সাবস্ট্রেট এখন ধরা যাক তোমার গবেষণাগারে ভালো মানের কোলাজেনের সাপ্লাই পাওয়া যাচ্ছে না কোলাজেন আইসোলেট করার একটা সহজ পদ্ধতি রয়েছে এই পদ্ধতি বিভিন্ন সেল কালচার গবেষণাগার বহু বছর ধরে ব্যবহার করে আসছে এই পদ্ধতিটিকে র্যাট টেইল মেথড বা র্যাট টেইল কোলাজেন বলে যে পদ্ধতিতে এটা করা হয় তা অত্যন্ত আকর্ষণীয় আমরা ইঁদুরকে স্যাক্রিফাইস করি এখানে আমরা শুধুমাত্র ইঁদুরের লেজ ব্যবহার করব এখন তুমি হিমোস্টাট এর মত ক্লিপার নাও এই দুই ধরনের ক্লিপার রয়েছে তুমি এই ক্লিপারগুলোকে অ্যাটাচ করো এবং এগুলোকে বিপরীত দিকে ঘোরাও ঘোরানোর ফলে ইঁদুরের লেজ থেকে মোটা সাদা থ্রেডের মত কিছু একটা বেরিয়ে আসে এই থ্রেডই হলো উচ্চমানের কোলাজেন এরপর একে বিভিন্ন অর্গানিক সলভেন্টে দ্রবীভূত করতে হবে বিভিন্ন ধরনের অর্গানিক সলভেন্ট রয়েছে এবং সেগুলোর জন্য বিভিন্ন প্রোটোকল দেয়া রয়েছে অর্গানিক সলভেন্টে দ্রবীভূত করার পর এগুলোকে কলামের মধ্যে দিয়ে চালনা করতে হবে এরপর তুমি কতটা পিওর কোলাজেন চাইছো তার উপর নির্ভর করে এইচপিএলসি পিউরিফিকেশন বা অন্য কোনো পদ্ধতি প্রয়োগ করতে পারো কোলাজেন পাওয়ার জন্য এটি সবথেকে সহজ পদ্ধতি যদি তোমার গবেষণাগারে কোলাজেনের কোনো সাপ্লাই না থাকে বা গবেষণাগারে মজুদ কোলাজেন শেষ হয়ে যায় তাহলে তুমি এই পদ্ধতির মাধ্যমে কোলাজেন প্রস্তুত করতে পারো সুতরাং তুমি অ্যানিমেল ফ্যাসিলিটিতে যাও এবং জিজ্ঞেস করো তারা কেউ ইঁদুর স্যাক্রিফাইস করছে কিনা এই পদ্ধতিটা ইঁদুরের লেজ দিয়ে করা ভালো কারণ এর থেকে তুমি অনেকটা পরিমাণে কোলাজেন পাবে এখন তোমার কাছে ইঁদুরের লেজ গুলো আছে তুমি একটাকে একদিকে এবং অন্যটাকে তার বিপরীত দিকে মুভ্ করাও অর্থাৎ একটি যদি ক্লকওয়াইজ ঘোরে তো অপরটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এরকম করবার ফলে থ্রেডগুলো বেরিয়ে আসতে থাকবে এই নির্দিষ্ট প্রটোকল মেনে চলতে হবে এই প্রটোকল গুলো অনলাইনেও খুঁজে পেয়ে যাবে এই ভাবেই ইঁদুরের লেজ থেকে কোলাজেন আইসোলেট করা হয় এবং এই কোলাজেন তুমি থ্রিডি জেল তৈরিতে ব্যবহার করতে পারো তুমি সলিউশনকে কতটা লঘু করেছো তার ওপর নির্ভর করে পাতলা লেয়ারও পেতে পারা যায় সুতরাং এটা হল কোলাজেন আইসোলেশন এর সবথেকে সহজ এবং সরল উপায় এরপর আবার সারফেস নিয়ে আলোচনায় ফিরে আসা যাক আমরা ল্যামিনিন এবং অরনিথিন নিয়ে আলোচনা করেছি এবার এর সাথে আরও একটি জিনিস যোগ করা যাক যার ব্যাপারে আমি আগে আলোচনা করি নি জিনিসটা হল জিলেটিন এই জিলেটিন প্রকৃতপক্ষে কোলাজেন এবং ল্যামিনিনের মিশ্রণ কিন্তু এগুলো সবই প্রাকৃতিক উৎস এই জিলেটিন তুমি বাছুরের স্কিন মাছের স্কিন থেকে পেতে পারো এছাড়াও আরো অনেক উৎস রয়েছে যেখান থেকে তুমি জিলেটিন পেতে পারো অত্যন্ত জটিল কোলাজেনের ম্যাট্রিক্স ছাড়া এই জিলেটিন আর কিছুই নয় এছাড়া আরো একটি প্রাকৃতিক এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স রয়েছে যা খুবই কম ব্যবহার করা হয় এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটি হল Concanavaline A Concanavaline A হলো এক ধরনের লেকটিন এখন এই লেকটিন কি জিনিস লেকটিন হলো কার্বোহাইড্রেট বাইন্ডিং প্রোটিন ধরা যাক কোষের সারফেসে প্রচুর পরিমাণে গ্লাইকোপ্রোটিন রয়েছে সুতরাং এগুলো হলো গ্লাইকোপ্রোটিন এখন এই গ্লাইকোপ্রোটিনগুলো লেকটিনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হবে লেকটিন এমন একটি প্রোটিন যা কার্বোহাইড্রেটের সাথে বাইন্ড করতে পারে লেকটিনকে আমি নীল রঙ দিয়ে চিহ্নিত করছি তোমার কাছে থাকা গ্লাইকোপ্রোটিন পার্ট বা কার্বোহাইড্রেট পার্ট এইভাবে লেকটিনের সাথে আবদ্ধ হবে এছাড়াও ফটো রিসেপ্টর কোষগুলো রয়েছে বিশেষ করে মাছ এবং অন্যান্য প্রাণী ফটো রিসেপ্টর কোষগুলির গঠন অত্যন্ত আকর্ষণীয় হয় মনে করে দেখো ফটো রিসেপ্টর কোষগুলো দেখতে অনেকটা এরকমই হয় আমাদের শরীরে দুই ধরনের ফটো রিসেপ্টর কোষ থাকে রড কোষ এবং কোন্ কোষ এবং এরা এই ধরনের দেখতে হয় তুমি যদি এদের গঠন লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এগুলি চোখে উপস্থিত অত্যন্ত স্পেশালাইজড নিউরণাল স্ট্রাকচার সুতরাং এটা তোমার কোন্ কোষ এবং এটা রড কোষ আর এখানে রড কোষের জন্য তোমার রোডোপ্সিন মলিকিউলগুলো রয়েছে আমি এগুলোকে গোলাপি রং দিয়ে দেখাচ্ছি অন্যদিকে কোন্ কোষের জন্য বিভিন্ন রং এর উপর নির্ভর করে কালার আইডেন্টিফায়ারগুলো এখানে উপস্থিত রয়েছে এখন মজার ব্যাপার হলো তুমি যদি এই কোষগুলোকে লক্ষ্য করো তাহলে দেখবে এদের প্রত্যেকেরই একটা অত্যন্ত এক্সটেন্ডেড স্ট্রাকচার রয়েছে এই এক্সটেন্ডেড স্ট্রাকচারটি হলো সেনসরি অ্যাপারেটাস বাকি সেল বডির তুলনায় এই স্ট্রাকচার গুলি অনেক লম্বা হয় সেই তুলনায় সেল বডিগুলো আকারে খুবই ছোট এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কোষগুলিকে পলি ডি লাইসিন এর মত সাবস্ট্রেট এর সাথে অ্যাটাচ করা অত্যন্ত কঠিন কাজ অন্যদিকে এগুলো Concanavaline সারফেসে অত্যন্ত ভালোভাবে সংযুক্ত হয়ে যায় এটা কেনো হয় তা জানবার জন্য আমি তোমাদেরকে এই পেপারগুলো দিয়ে দেব এই সারফেস গুলোতে প্রচুর পরিমাণে গ্লাইকোপ্রোটিন থাকে যা আমি লাল রং দিয়ে দেখাচ্ছি এখন ধরো তুমি Concanavaline কে এই কোষগুলোর কাছাকাছি আনলে Concanavaline কে আমরা কমলা রং দিয়ে চিহ্নিত করলাম এখন এই Concanavaline এর সাথে কোষ গুলো খুব সুন্দর ভাবে আবদ্ধ হবে এই ইন্টারঅ্যাকশন এর কারণ হলো সাবস্ট্রেট এর মধ্যে থাকা কার্বোহাইড্রেট এন্টিটি এখানে হলো তোমার প্রোটিন পার্ট এবং অবশ্যই এটা হলো সেল মেমব্রেন সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোষের ধরনের ওপর নির্ভর করে তোমাকে বিশদে বিবেচনা করতে হবে কোন ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সেই কোষের জন্য উপযুক্ত কোনও ম্যাজিক নয় এক্সপেরিমেন্ট করার সাথে সাথে এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারা যায় আমি এটা নিয়ে কাজ করছি এবং এটাই সঠিক ভাবে কাজে দেবে এইরকম চিন্তাভাবনা রাখলে হবে না Concanavaline যে রড্ এবং কোন্ কোষের জন্য উপযুক্ত সাবস্ট্রেট এই তথ্যটি জানবার জন্য অনেক বছর ধরে অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে সেই সময় আমরা মাছের রেটিনা থেকে রড্ এবং কোন্ কোষ আইসোলেট করতাম এই পদ্ধতিটা অত্যন্ত সহজ আমি পরবর্তী ক্লাসে এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব তাহলে PR বলতে ফটো রিসেপ্টর কোষকে বোঝায় যেটা দুই ধরনের রড্ এবং কোন্ কোষ সঠিকভাবে দীর্ঘমেয়াদী রড্ এবং কোন্ কোষের কালচার তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছে সুতরাং কভার স্লিপ গুলো সম্পূর্ণভাবে Concanavaline দিয়ে কোটেড থাকবে আমরা Concanavaline A এবং পলি ডি লাইসিনের মধ্যে একটা তুলনামূলক পরীক্ষা করতে পারি আমরা দেখব যে রড্ এবং কোন্ কোষগুলো Concanavaline সাবস্ট্রেটকে পছন্দ করছে অন্যদিকে পলি ডি লাইসিনের সাথে কোষগুলো একেবারেই আবদ্ধ হচ্ছে না এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এরকম কিছু অত্যন্ত আকর্ষণীয় তথ্য আমরা জানতে পেরেছি আমি নিশ্চিত আরো অনেক অজানা সম্পদ রয়েছে যেগুলো জানা গেলে সেল কালচার সম্পূর্ণ নতুন ডায়মেনশন পাবে আমি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি কৃত্রিম সাবস্ট্রেট সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে এই কৃত্রিম সাবস্ট্রেট প্যাটার্নিং এবং অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তা সম্পর্কে বলবো